এই টিউটোরিয়ালে আমি তোমাদের প্রথম অ্যাসাইনমেন্ট এর সমাধান করে দেখাব তাহলে এই হল অ্যাসাইনমেন্ট 1 অ্যাসাইনমেন্ট এর প্রথম সমস্যা অনুযায়ী দুটি আধান ধনাত্মক Q ও ঋণাত্মক Q আছে যারা মুল বিন্দু থেকে a দূরত্বে অবস্থিত x অক্ষ বরাবর এবার একটি তৃতীয় আধান q রাখা হল y অক্ষ বরাবর y দূরত্বে আমরা চাই y অক্ষের ওপরে রাখা আধান q এর ওপর প্রযুক্ত বল গণনা করতে ভৌত ভাবে এটি দেখে নেওয়া যাক এই আধান ছোট q এর ওপর ধনাত্মক আধান Q দ্বারা প্রদত্ত বল কার্যকর হবে এই দুই আধান কে যুক্ত করা রেখা বরাবর যা আধান Q থেকে ছোট q এর দিকে যাচ্ছে একে লাল দিয়ে দেখানো হল একই ভাবে ঋণাত্মক আধান Q দ্বারা প্রদত্ত বল কার্যকর হবে সেই রেখা বরাবর যা ছোট q থেকে ক্যাপিটাল Q কে যুক্ত করেছে অর্থাৎ এই সবুজ রেখা তাহলে মোট বল হবে এই দুই বলের সংমিশ্রণ বা যোগফল এদের আমি নাম দিলাম যথাক্রমে F 1 ও F 2 তোমরা দেখতেই পাচ্ছ যেহেতু দূরত্ব এখানে জড়িত F 1 ও F 2 মান এর দিক থেকে সমান আর তাই মোট বল যদি এদের ভেক্টর যোগফল নেওয়া হয় হবে এই দিক বরাবার বাঁ দিকে যা আমি কালো তীর দিয়ে দেখালাম এই হবে মোট বল তাহলে জ্যামিতিক ভাবে আমরা অনুমান করব যে বল F ঋণাত্মক x এর সমানুপাতিক বা তা ঋণাত্মক x দিক বরাবর এবার গাণিতিক ভাবে করে দেখি মনে করো যখন আমরা কুলম্বের সুত্র লিখি দুটি আধান Q 1 ও Q 2 এর মধ্যে বল F হয় Q 1 Q 2 বাই r কিউব ভেক্টর r গুন 1 বাই 4 পাই এপসাইলন 0 এখানে আমি যদি Q 2 এর ওপরে বল গণনা করি এই r হবে 1 থেকে 2 এর দিকে ও এই হবে Q 2 এর ওপরে বল দুটি আধান যদি ঋণাত্মক হয় বল ঠিক উল্টো দিকে হবে এবার F 1 গণনা করে নিই F 1 হবে 1 বাই 4 পাই এপসাইলন 0 গুন Q q বাই r কিউব এর ম্যাগনিটিউড দুটি আধানের মধ্যে দূরত্ব এই হলুদ দিয়ে লিখলাম সেটি হল a স্কয়ার যোগ y স্কয়ার এর স্কয়ার রূট অতএব r কিউব হয়ে যাবে a স্কয়ার যোগ y স্কয়ার টু দি পাওয়ার 3 বাই 2 আর ধনাত্মক Q থেকে ছোট q এর দিকে ভেক্টর টি যা লাল দিয়ে দেখানো সেটি হবে y গুন y একক ভেক্টর বিয়োগ a x একক ভেক্টর এই হবে ছোট আধান q এর ওপরে ধনাত্মক আধান Q দ্বারা প্রদত্ত বল F 1 একই ভাবে আমি F 2 গণনা করব F 2 হবে 1 বাই 4 পাই এপসাইলন 0 গুন এখানে আমি শুধু ম্যাগনিটিউড লিখব ক্যাপিটাল Q ছোট q বাই এদের মধ্যে দূরত্ব যা আগের দুরত্বের সমান তাই আমি আবার পাবো a স্কয়ার যোগ y স্কয়ার টু দি পাওয়ার 3 বাই 2 এবার কিন্তু বলের দিক এই সবুজ দিকে যা ছোট q থেকে ক্যাপিটাল Q এর দিকে এই y অক্ষের ওপরে বিন্দু থেকে ঋণাত্মক x অক্ষের দিকে তাই এই ভেক্টর টি হবে ঋণাত্মক a x একক ভেক্টর বিয়োগ y y একক ভেক্টর এই পেয়ে গেলাম ছোট q থেকে ঋণাত্মক ক্যাপিটাল Q দিকে ভেক্টর তাহলে মোট বল হল এই দুটি বলের যোগফল আমি এদের যোগ করলে পাবো মোট বল F খেয়াল করো এখানে y এর পদ গুলি কেটে যায় আর আমরা পেয়ে যাই 1 বাই 4 পাই এপসাইলন 0 গুন Q q বাই a স্কয়ার যোগ y স্কয়ার টু দি পাওয়ার 3 বাই 2 গুন ঋণাত্মক 2 a x দেখো এই মোট বল হল ঋণাত্মক x দিকে তাহলে আমাদের প্রথম সমস্যার সমাধান হয়ে গেল

এবার দ্বিতীয় সমস্যায় আসা যাক যেটি তে 12 টি একই চিহ্নের আধান যাদের মান ক্যাপিটাল Q সমদুরত্বে রাখা আছে একটি বলয়ের ওপর যার ব্যাসার্ধ R তাহলে এই বলয় টি আমি নিলে দেখব 12 টি একই চিহ্নের আধান সমদুরত্বে তার ওপরে রাখা আছে এদের নাম দিই 1 2 3 4 5 6 7 ও এই দিকে 8 9 10 11 12 সব কটি 30 ডিগ্রী দ্বারা বিযুক্ত তৃতীয় আধান টি এখানে থাকবে তাহলে এই ভাবে আমি স্পষ্ট ভাবে বাকি গুলি আঁকি এই হল চতুর্থ পঞ্চম ষষ্ট সপ্তম আমি আরেকবার ছবি টি আঁকি এই বলয় টি নিয়ে আমি প্রথম আধান দিয়ে শুরু করব 30 ডিগ্রী পরে রাখব আধান 2 60 ডিগ্রী তে রাখব 3 চতুর্থ এখানে ও 120 তে পঞ্চম ষষ্ট থাকবে 150 এ সপ্তম 180 তে অষ্টম 210 এ নবম 240 এ দশম 270 এ 300 তে একাদশতম ও দ্বাদশতম টি থাকবে 330 এ এই ভাবে 12 টি আধান থাকবে লক্ষ্য করো প্রত্যেক টি আধানের ঠিক উল্টো দিকে একটি আধান অবস্থিত আছে অর্থাৎ প্রত্যেক আধানের জন্য আছে আরেকটি আধান ঠিক তার উল্টো দিকে তাই আমি যদি সেই বলের দিকে দেখি যা আমায় হিসেব করতে হবে এই হল x y তল x ও y লিখে নিই আমি z অক্ষে রাখা একটি ছোট আধান এর ওপর প্রযুক্ত বল গণনা করতে চাই ধরো প্রথমেই আমি এই প্রথম ও সপ্তম আধান দুটি কে নিলাম এদের দুজনের দ্বারা প্রযুক্ত বল এই তীর চিহ্নের দ্বারা দেখালাম এই বল কিন্তু বিকর্শী যেহেতু এই দুটি দূরত্ব সমান এবার তা লিখে নিই আধান গুলি রয়েছে এখানে Q ও এখানে Q দূরত্ব R এই হল উচ্চতা z তাহলে এই কোণাকুণি দূরত্ব হবে z স্কয়ার যোগ R স্কয়ার এর স্কয়ার রুট তাহলে এই দুটি বল যা লাল দিয়ে দেখানো হয়েছে তাদের মান সমান আর তার ফলে এদের অনুভূমিক কম্পোনেন্ট গুলি কাটাকুটি হয়ে যাবে ও মোট বল এই টি মুছে দিই মোট বল হবে ভেক্টর যোগফল নিলে z দিক বরাবর আমার এবার কি করা উচিত আমি জ্যামিতিক তর্কের সাহায্যে বলেছি বল হবে z দিক বরাবর তাই এখন আমি পৃথক বল দুটির z কম্পোনেন্ট হিসেব করব যা এই ক্যাপিটাল Q আধান দ্বারা সৃষ্ট ও তারপর তাদের যোগ করব এবার একটি আধানের জন্য বল হবে 1 বাই 4 পাই এপসাইলন 0 গুন Q q বাই z স্কয়ার যোগ R স্কয়ার এই টি লাল দিয়ে দেখানো বল এবার তার উল্লম্ব কম্পোনেন্ট হবে এই বল গুন z বাই z স্কয়ার যোগ R স্কয়ারের স্কয়ার রুট অর্থাৎ 1 বাই 4 পাই এপসাইলন 0 গুন Q q z বাই z স্কয়ার যোগ R স্কয়ার টু দি পাওয়ার 3 বাই 2 আমি যেহেতু মোট 12 টি আধানের জন্য বল গণনা করছি আমার মোট বল F হবে এর 12 গুন অর্থাৎ 1 বাই 4 পাই এপসাইলন 0 গুন 12Q q z বাই z স্কয়ার যোগ R স্কয়ার টু দি পাওয়ার 3 বাই 2 লক্ষ্য করো z যখন 0 এর দিকে যায় অর্থাৎ এই q কে যখন আমি কেন্দ্র বিন্দু তে রাখি যা আমি বড় কালো বিন্দু দিয়ে দেখালাম তখন দুটি উল্টো দিকের আধান দ্বারা প্রদত্ত বল কিন্তু একে অপর কে কাটাকুটি করে দেবে ও মোট বল শূন্য হয়ে যাবে যা আসল উত্তর সমস্ত অনুভূমিক কম্পোনেন্ট গুলি কেটে যায় ক্যাপিটাল Q গুলি এই ভাবে জোড়ায় থাকার ফলে এবার সমস্যা 3 একটি পাতলা ডিস্ক যার ব্যাসার্ধ R রাখা আছে x y তলে ও তার কেন্দ্র মুল বিন্দু তে অবস্থিত পুনরায় বলি একটি R ব্যাসার্ধের পাতলা ডিস্ক যার কেন্দ্র বিন্দু মুল বিন্দু তে ও সেটি x y তলে রাখা ছবি তে x y তল এঁকে দিলাম তার সাথে z অক্ষ এই ডিস্ক টি সিগমা পৃষ্ঠতল আধান ঘনত্ব বহন করে যার সমান সিগমা নট বাই R যাতে আমি যদি r এর সাথে সিগমা r পরিবর্তন আঁকি আমি দেখতে পাবো তা সিগমা নট বাই r এর মতই হবে অর্থাৎ r সমান 0 তে অসীম তারপর 1 বাই r রুপে কমবে ও r সমান ক্যাপিটাল R এ তা সিগমা নট বাই R হয়ে যাবে এবার আমরা যত দূরে যাবো এই আধান ঘনত্ব কমতে থাকবে যদিও মোট আধান কিন্তু সীমিত থাকবে আর তা তোমরা সহজেই দেখতে পারো এবার মোট আধান হিসেব করি আমি ডিস্ক টি নিলাম এর ওপরে বল পরে নির্ণয় করব এখন একটি ছোট বলয় নিলাম যা আমি এই লাল ভরাট বৃত্ত দিয়ে দেখাচ্ছি এর ব্যাসার্ধ r ও বেধ d r তাহলে এর ক্ষেত্রফল 2 পাই r d r ও এর ওপর আধান d q হবে 2 পাই r d r এর ক্ষেত্রফল গুন পৃষ্ঠতল আধান ঘনত্ব সিগমা নট বাই r অর্থাৎ 2 পাই সিগমা নট d r আর তাই মোট আধান যা এই ডিস্ক টি বহন করে তা হবে 2 পাই সিগমা নট ধ্রুবক তাই বাইরে রেখে ইন্টিগ্রাল d r 0 থেকে R পর্যন্ত এর মান হল 2 পাই সিগমা নট R লক্ষ্য করো r সমান 0 তে আধান ঘনত্ব অসীম হয়ে গেলেও মোট আধান কিন্তু সীমিত থাকছে এর কারণ হল এর এই রকম সিগমা নির্ভরতা এবার আমার সমস্যায় জানতে চাওয়া হয়েছে একটি বিন্দু আধান q যদি এখানে বলয় টির অক্ষের ওপর z উচ্চতায় রাখা হয় তার ওপর বল কত প্রযুক্ত হবে তাহলে আমরা কি করছি আমরা একটি আধান ছোট q এখানে z অক্ষের ওপরে রাখছি একে আমি কালো দিয়ে এই ওপরের ছবি তে আঁকলাম এর ওপরে বল হিসেব করব আবার আগের মত করেই মোট আধান হিসেব করার মত করে একটি ছোট বলয় নিয়ে যার ব্যাসার্ধ r ও বেধ d r তারপর এর জন্য আধান q এর ওপরে প্রযুক্ত বল হিসেব করব আবার লক্ষ্য করো একদিকের আধানের জন্য ঠিক উল্টো দিকে আরেকটি সমান আধান আছে আর তাই এই আধান গুলি জোড়ায় থাকছে আর জোড়ায় থাকার ফলে আমরা যখন বল গণনা করব আধান q এর ওপর মোট বল হবে এই সবুজ দিয়ে দেখা তীর গুলির মত ও অনুভূমিক কম্পোনেন্ট গুলি একে ওপরে সাথে কেটে যাবে তোমরা এটি ভেক্টর ধারণা ব্যবহার করেও করতে পারো আমি বরং তা করেই দেখাই আমি একটি ছোট আধান নিলাম ধরো x অক্ষের ওপর আর এর নাম দিলাম d q এই d q এর জন্য বল d F সমান 1 বাই 4 পাই এপসাইলন 0 q গুন d z বাই r স্কয়ার যোগ z স্কয়ার আর তা হবে এই ভেক্টর থেকে মানে z গুন z দিকে বিয়োগ x গুন x দিকে এখানে x এর মান ছোট r ঠিক এই একই বল উপস্থিত থাকে উল্টো দিকে আর তার মান হয় 1 বাই 4 পাই এপসাইলন 0 q গুন d z বাই r স্কয়ার যোগ z স্কয়ার আমি দুঃখিত ওখানে কিন্তু 3 বাই 2 হবে কারণ আমরা ওপরে ভেক্টর নিয়েছি এখানেও 3 বাই 2 হবে সাথে থাকবে z গুন z দিকে বিয়োগ এই আধানের অবস্থান বাঁ দিকে যা হল ঋণাত্মক গুন x দিক তাই এখানে এটি যোগ হয়ে যাবে আর তোমরা দেখতেই পাচ্ছো এই দুটি যোগ করলে x কম্পোনেন্ট গুলি কেটে যায় এটি আমি বরং অন্য রঙ দিয়ে দেখাই x কম্পোনেন্ট গুলি কেটে গিয়ে থেকে যায় শুধু z দিকের কম্পোনেন্ট তাই আমি যা করব তা হল z কম্পোনেন্ট গুলি হিসেব করব আর তা কত এই দুটি যোগ করলে আমরা পাই 1 বাই 4 পাই এপসাইলন 0 q গুন d z বাই r স্কয়ার যোগ z স্কয়ার টু দি পাওয়ার 3 বাই 2 গুন z গুন z দিকে এটি এক দিকের আধানের জন্য বল তাই দুটির জন্য এখানে গুন করব 2 দিয়ে দেখতেই পাচ্ছো শুধু z কম্পোনেন্ট এর অবদান থাকছে তাই ঠিক এই ভাবে প্রতি d q এর z কম্পোনেন্ট এর অবদান নিয়ে তা ইন্টিগ্রেট করলেই আমরা পেয়ে যাবো মোট বল এই বলয়ের জন্য আর এখন তোমরা দেখবে খুব সহজেই আমরা পাবো 1 বাই 4 পাই এপসাইলন 0 q গুন d z ইন্টীগ্রেট করলে অর্থাৎ এই পুরো বলয় টির আধান নিলে তা হলে 2 পাই সিগমা 0 d r আমি এখান থেকে এটি নিলাম যা আমরা আগেই হিসেব করেছিলাম একে ভাগ দেব r স্কয়ার যোগ z স্কয়ার টু দি পাওয়ার 3 বাই 2 গুন z গুন z দিকে এই হল এই বলয়ের জন্য বল যার ব্যাসার্ধ নিয়েছিলাম r আর তাই পুরো ডিস্ক টির জন্য মোট বল নির্ণয় করতে ইন্টিগ্রেশান হবে r সমান 0 থেকে ক্যাপিটাল R অতএব মোট বল F হল 1 বাই 4 পাই এপসাইলন 0 q এবার দেখি আমাদের কি কি আছে আছে 2 পাই সিগমা নট d r z বাই r স্কয়ার যোগ z স্কয়ার টু দি পাওয়ার 3 বাই 2 ইন্টিগ্রেশান 0 থেকে ক্যাপিটাল R এর মান হল সিগমা নট বাই 2 এপসাইলন 0 কারণ এই 2 পাই কেটে যায় ও দেয় 2 সিগমা নট z ইন্টিগ্রেশান 0 থেকে ক্যাপিটাল R d r বাই r স্কয়ার যোগ z স্কয়ার টু দি পাওয়ার 3 বাই 2 এবার r সমান z ট্যাঞ্জেন্ট থিটা নিলে মোট বলের মান দাঁড়ায় সিগমা নট z বাই এপসাইলন 0 ইন্টিগ্রেশান 0 থেকে ট্যান ইনভার্স ক্যাপিটাল R বাই z d r যা হয়ে যায় z সেকান্ট স্কয়ার থিটা d থিটা বাই z কিউব সেকান্ট কিউব থিটা d থিটা এর থেকে আমরা z স্কয়ার কেটে দিয়ে পাই 1 বাই z আর তাই এটি হয়ে যায় সিগমা নট বাই 2 এপসাইলন 0 গুন 1 বাই z এখানে কোসাইন থিটা ইন্টিগ্রেট করলে আসে সাইন থিটা 0 থেকে ট্যান ইনভার্স ক্যাপিটাল R বাই z অবধি যার সমান হল সিগমা নট বাই 2 এপসাইলন 0 R বাই R স্কয়ার যোগ z স্কয়ার এর স্কয়ার রুট আগামি টিউটোরিয়ালে আমি পরের সমস্যা গুলির সমাধান করে দেখাব অর্থাৎ সমস্যা 4 থেকে 9